আমাদের এখনো অবধি যতটা আলোচনা হয়েছে সেই হিসাবে আমরা এখন ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর এর উপস্থিতিতে ম্যাগনেটিক ফিল্ড টা কিরকম আচরণ করে সেটা দেখার জন্য প্রস্তুত এটি করার আগে আমরা প্রথমে কয়েক লাইন বা কয়েক মিনিটের মধ্যে দেখে নি যে এখনও পর্যন্ত আমরা কী শিখেছি আমরা শিখেছি যে 1 ম্যাগনেটিক ফিল্ড টা বৈদ্যুতিক কারেন্ট দ্বারা উৎপাদিত হয় সম্পর্কিত নিয়ম গুলো যা আমরা শিখেছি তা হল বায়ো সাভার্ট এবং অ্যাম্পিয়ারস ল 2 আমরা শিখেছি যে B ফাঁকা জায়গা তে µ0J হয় এবং B যে কোন পয়েন্ট এ 0 হয় সুতরাং একটা তাৎপর্য হিসাবে আমরা আরও শিখেছি যে B কে একটা ভেক্টর পোটেনশিয়াল A হিসাবে লেখা যেতে পারে যেটা আমরা গণনা করে চলেছি 3 আমরা শিখেছি যখন আমরা ম্যাগনেটিক ডাইপোল অথবা ম্যাগনেটাইশেসন M দিয়ে মাগনেটাইজড মিডিয়াম নিই যেখানে M হল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম তাহলে এটা একটা আবদ্ধ কারেন্ট Jbound এর সমতুল্য যেটা হল M এবং একটা সারফেস কারেন্ট Kbound যেটা হল nM এবং এটা ব্যবহার করে আমরা কয়েকটা উদাহরণ সমাধান করেছি এখন আমরা একটা যন্ত্র তৈরি করব যখন একটা ফিল্ড প্রয়োগ করে ম্যাগনেটিক মেটেরিয়াল গুলোর ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয় সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য এটা করতে আমরা একটা সমীকরণ B µ0J দিয়ে শুরু করি কারেন্ট এর উপস্থিতিতে যদি কারেন্ট ডেন্সিটি j থাকে এটাকে আমি লাল রঙে লিখছি J এবং ধরা যাক এই ম্যাগনেটিক মেটেরিয়াল যেগুলো মাগনেটাইজড হয়ে উঠেছে একটা এখানে একটা এখানে ইত্যাদি এটা একটা ম্যাগনেটিক মোমেন্ট M তৈরি করে যখন এটাকে এই ফিল্ড এ স্থাপন করা হয় তাহলে এর পর কি হবে এখন এই B হল ফ্রি কারেন্ট এবং বাউন্ড কারেন্ট এর জন্য সুতরাং এই ম্যাগনেটিক ফিল্ড টা হল B যেটা হল µ0jfree µ0M যেখানে free হচ্ছে বাইরের কারেন্ট মনে আছে M কি আমরা সবেমাত্র আলোচনা করেছি যে M হল Jbound B µ0jfree µ0M অতএব আমরা এই সমীকরণ টাকে ×B µ0M µ0jfree লিখতে পারি এটা দেখার বিষয় যে আমরা এরকম একটা সমীকরণ পোলারাইজেবল মিডিয়ামের উপস্থিতিতে ইলেক্ট্রোস্ট্যাটিক্সএ লিখেছিলাম মনে করার চেষ্টা কর ওখানে কি লিখেছিলাম আমরা লিখেছিলাম যে ×oEP হল free যেরকম আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে দেখেছিলাম যে oEP ছিল ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেরকম ই আমরা এখানে দেখব যে B µ0M হল অক্সিলারি ভেক্টর H যেরকম D ইলেকট্রিক ফিল্ড নয় মাত্র একটা অক্সিলারি ভেক্টর যেটা ফ্রী চার্জ এর সাথে সম্পর্কিত ছিল আমরা এখানে একটা অক্সিলারি ভেক্টর H দেখতে যাচ্ছি যেটা ফ্রী কারেন্ট ডেন্সিটি র সাথে সম্পর্কিত এটা ম্যাগনেটিক ফিল্ড নয় যদি একটা চার্জ এই অঞ্চল এ ঘোরা ফেরা করে ওটার ওপর যেই বল টা কাজ করবে সেটা B দিয়ে গণনা করা হবে H হল একটা অতিরিক্ত ভেক্টর যেটা শুধু মাত্র ফ্রী কারেন্ট এর সাথে সম্পর্কিত এবং যেটাকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় ×B µ0M µ0jfree Hr B µ0M সুতরাং এখানে একটা ফিল্ড H পেশ করা হয়েছে যেটা হল µ0B M এবং ×µ0B M হল µ0jfree আরও ভালো হবে যদি এই পুরো এক্সপ্রেসান টাকে µ0 দিয়ে যদি ভাগ করি এবং Hr কে Bµ0 M হিসেবে লিখি তাহলে H jfree হয় যেরকম D free ছিল এটাও এরকম এই কারনেই Hµ0 দিয়ে ভাগ করা হয়েছে সুতরাং সংক্ষেপে যদি ম্যগনেটিক ফিল্ড B ম্যাগনেটাইজেসন M থাকে আমরা একটা ভেক্টর H চিহ্নিত করেছি যেটা হল Bµ0 M অথবা B µ0HM যাতে H jfree হয় H Bµ0 M B µ0HM H jfree ম্যাগনেটিক ফিল্ড এ আরেকটা সমীকরণ কি আছে এই সমীকরণ টা হল B যেটা সব সময়ে 0 হয় সুতিরাং আমাদের কাছে ম্যাগনেটিক মেটেরিয়াল অথবা ম্যাগনেটিক মোমেন্ট এবং ফ্রী কারেন্ট এর উপস্থিতিতে এই দুটি সমীকরণ আছে আবার এই সমীকরণ গুলো ইলেক্ট্রোস্ট্যাটিকস এ যেরকম সমীকরণ দেখেছিলাম তার অনেকটা অনুরূপ যেখানে E0 এবং D free ছিল এটা খুব একই রকম H jfree B এবং B0 থেকে শুরু করে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে পাব কিকরে যদি H0 হোতো তাহলে খুব সহজে এই দুটো সমীকরণ একসাথে আমাদের কিছু সমীকরণ দিত যেটা B বার করতে কাজে লাগতো Bj এবং B0 কিন্তু H কে 0 হওয়ার দরকার নেই যেটা এখানে দেখাবো H হল 1µ0B M এবং এটাকে 0 হওয়ার দরকার নেই যদিও B 0 এরকম কেন ধরা যাক আমাদের কাছে যে কোন একটা উপাদান আছে একটা খুব সাধারন উপাদান ধরা যাক এবং এখানে M কে পরিবর্তন করছি উদাহরন হিসেবে এটা তীর দৈর্ঘ্যের দ্বারা প্রদর্শিত হতে পারে তারপরে তীর এর দৈর্ঘ্য বাড়তে পারে এটা এখানে আরও বেশি হতে পারে সুতরাং আমরা যেভাবে এই পথে এগিয়ে যাচ্ছি M এর উপাদান বাড়ছে এবং M শূন্য নয় সুতরাং H কে শূন্য হওয়ার দরকার নেই এটা আবার E0 এর অনুরুপ কিন্তু মনে করবে যে D কিন্তু 0 ছিল না অতএব আমাদের অতিরিক্ত কৌশল অথবা আরো কিছু তথ্য দরকার যাতে ম্যাগনেটিক ফিল্ড কে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর উপস্থিতে সমাধান করা যায় এই বক্তৃতা শেষ করার আগে তোমাদের দেখাতে চাই কিকরে বাউন্ড কারেন্ট ম্যাগনেটিক মোমেন্ট থেকে উৎপন্ন হয় এবং আমরা কিকরে ওগুলো কে ব্যাখ্যা করতে পারি মনে কর যে আমাদের কাছে jbound আছে যেটা হল ম্যাগনেটিক মোমেন্ট এবং সারফেস কারেন্ট এর কার্ল যেটা হল nM এটাও মনে কর যে একটা ছোট লুপ কারেন্ট হল একটা ডাইপোল এর সমান আমরা ঘুরিয়ে বলতে পারি যে একটা ডাইপোল হল একটা কারেন্ট বহন লুপ এর সমান এবারে একটা ঘটনা ধরা যাক ধরা যাক যে একটা উপাদান আছে যার কিছু ম্যাগনেটিক মোমেন্ট আছে এবং সেটার অভিমুখ ওপরের দিকে একটা ইউনিফরম ম্যাগনেটিক মোমেন্ট তাহলে যদি সেটার একটা ছোট অংশ নেওয়া হয় এই ছোট অংশ টার একটা ডাইপোল মোমেন্ট থাকবে যার অভিমুখ ওপরের দিকে এবং এটা একটা এই সারফেস গুলোর ওপর দিয়ে কারেন্ট এর মত যেখানে কারেন্টটার অভিমুখ ঘড়ির কাটার বিপরিতে যেটা এখন অন্ধকার হয়ে যাচ্ছে সুতরাং এই সারফেস এর ওপর একটা কারেন্ট এর প্রবাহ আছে যদি এই পুরো জিনিসটার ইউনিফর্ম ম্যাগনেটিক মোমেন্ট থাকে তাহলে এই সংলগ্ন সারফেস এর ওপর কারেন্ট গুলো খেয়াল কর যে যদি এখানে সংলগ্ন ব্লক থাকে যার ওপর এটা দিচ্ছি সবুজ কারেন্ট টা নিচে যাবে লাল কারেন্ট টা ওপরে যাবে এবং যেহেতু M হল ইউনিফর্ম এগুলো বাতিল হয়ে যাবে অতএব শুধু মাত্র সারফেস এর ওপর কারেন্ট গুলো রয়ে যাবে যেগুলো ব্লক এর বাইরের দিক এই কারেন্ট গুলোর পরিমাণ কত এর পরিমাণ হল nM সুতরাং বাইরে আমাদের কাছে nM থাকবে এবং এটাই হল সারফেস কারেন্ট K আবার অন্য দিকে যদি এই লাল পয়েন্টএ M এবং সবুজ পয়েন্ট এ কিছুটা আলাদা হত তাহলে আমরা যত ডান দিকে যাব উল্লম্ব উপাদান টা ধরা যাক যে এটা হল x অক্ষ M এর y উপাদান টা পরিবর্তন হবে অতএব ইন্টারফেস এ কারেন্ট গুলো পরিবর্তন হবে না যদি কারেন্ট গুলো পরিবর্তন না হয়ে তার মানে হল যদি M পরিবর্তিত হয় তাহলে এই সারফেস গুলো তে কারেন্ট গুলো পরিবর্তন হয়ে না এবং তারা বাল্ক কারেন্ট এ দান করবে এখানে M x এর সাথে পরিবর্তন হচ্ছে সুতরাং এটা M এর সাথে সম্পর্কিত এবং এটাই আমাদের বাল্ক কারেন্ট দেয় অতএব এটাই হল বাউন্ড বাল্ক কারেন্ট এবং বাউন্ড সারফেস কারেন্ট এর প্রকৃত ব্যাখ্যা এর মত ব্যাখ্যা আমরা মেরুকরণ থেকে বাইরে আসা বাউন্ড চার্জ এবং বাউন্ড বাল্ক চার্জ বাউন্ড সারফেস চার্জ এর জন্য দেখেছিলাম